সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 15 Lecture - 15 মিউটেশন টেস্টিং এই সেশনে স্বাগত জানাই এখনো পর্যন্ত আমরা ব্ল্যাক বক্স টেস্টিং পদ্ধতি এবং বেশকিছু হোয়াইট বক্স টেস্টিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং আগের সেশনে আমরা মিউটেশন টেস্টিং সম্পর্কে আলোচনা করেছিলাম এই মিউটেশন টেস্টিং হলো একটি ত্রুটি ভিত্তিক বা ফল্ট বেসড্ টেস্টিং পদ্ধতি আমরা বলেছি যে মিউটেশন টেস্টিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে প্রোগ্রামে সাধারণত যে বিভিন্ন ফল্ট ক্যাটাগরিগুলো দেখা যায় সেগুলিকে শনাক্ত করতে হবে এবং তারপর আমরা মিউটেটেড প্রোগ্রাম উৎপন্ন করি যেখানে আমরা একটা নির্দিষ্ট ধরনের ফল্টের বা ত্রুটির সংযোজন করি এর মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখতে চাই যে আমাদের টেস্ট কেসগুলো এগুলোর উপর সঠিকভাবে কাজ করছে কিনা এবং এরপর আমরা টেস্ট কেসগুলোকে রান করাই এবং এই টেস্ট কেসগুলো প্রোগ্রামে আমরা যে ত্রুটিটির অবতারণা ঘটিয়েছি তা ধরতে পারে কিনা তা আমরা চেক করে নিই কিন্তু যদি এটা ধরা পড়ে তাহলে আমরা বলি মিউট্যান্টটি ডেড এবং আমাদের টেস্ট কেসগুলো গুড বা ভালো কিন্তু যদি মিউট্যান্টগুলো তখন উপস্থিত থাকে তার অর্থ হলো আমরা যে সমস্ত টেস্ট কেসগুলোকে প্রাথমিকভাবে তৈরি করেছি সেই সবকটি প্রোগ্রামে থাকে বাগটিকে না ধরেই অতিক্রম করে গেছে এক্ষেত্রে আমরা বলে থাকি মিউট্যান্টটি লাইভ এবং এই মিউট্যান্টটিকে মারবার জন্য আমাদের টেস্ট সুটে অতিরিক্ত টেস্ট কেস সংযোজিত করার প্রয়োজন তাহলে আমরা আমাদের টেস্ট কেসগুলোকে আরও শক্তিশালী করে তুলবো এখন দেখা যাক প্রধানত কোন কোন ধরনের মিউট্যান্টকে আমরা প্রোগ্রামে সংযোজিত করে থাকি তাহলে মিউটেশনের উদাহরণ হলো যখন অপারেটররা একটা স্টেটমেন্টকে মুছে দিচ্ছে তাহলে যখন আমরা একটা নির্দিষ্ট স্টেটমেন্টকে ডিলিট করে দিই বা মুছে দিই তখন আমরা একটা মিউট্যান্ট পাই তাহলে আমরা চেক করতে চেষ্টা করি কারণ এগুলো হলো মূলত একজন প্রোগ্রামারের দ্বারা সম্পাদিত কিছু প্রোগ্রাম এরর্ সম্ভবত সে কোনো স্টেটমেন্ট লিখতে চেয়েছিল কিন্তু তা পারেনি তাহলে আমরা কিছু সাধারণ প্রোগ্রামিং বাগ্ সংযোজিত করি যেগুলো একজন প্রোগ্রামার প্রোগ্রাম লিখতে গিয়ে ঘটাতে পারে এবং এর কিছু উদাহরণ হলো একটা স্টেটমেন্ট মুছে দেওয়া একটা অ্যারিথমেটিক অপারেটরকে বদলে দেওয়া কারণ এটাও একটা সাধারণ প্রোগ্রামিং এরর্ যেখানে একজন প্রোগ্রামার ভুলবশত একটা অন্য অপারেটর লিখে ফেলেছে সম্ভবত সে একটা প্লাসকে মাইনাস দ্বারা বদলে দিয়েছে একটা ধ্রুবকের মানের পরিবর্তন ঘটিয়েছে একটা ডেটা টাইপের পরিবর্তন করে ফেলেছে রিলেশনাল অপারেটরের পরিবর্তন ঘটিয়েছে বা একটা রিলেশনাল অপারেটরের বাউন্ডের বদল ঘটিয়েছে প্রভৃতি একটা স্টেটমেন্টকে অপর একটি স্টেটমেন্টে বদলে ফেলা উদাহরণস্বরূপ ইকুয়াল টু অপারেটরকে গ্রেটার দ্যান ইকুয়াল টু বা লেস্ দ্যন ইকুয়াল টু দিয়ে বদলে ফেলা একটা এক্সপ্রেশনকে সত্য মানে বদলে ফেলা এর ফলে ওই এক্সপ্রেশনটি সর্বদা সত্য হয় অ্যারিথমেটিক অপারেটরগুলোর বদল ভেরিয়েবলের পরিবর্তন এগুলো খুবই সাধারণ প্রোগ্রামিং এরর্ যেখানে একজন প্রোগ্রামার a b c লেখার পরিবর্তে হয়তো a d c লিখে ফেলেছে সুতরাং এই সমস্ত বিভিন্ন ধরনের মিউটেশন অপারেটরগুলো সম্পাদিত হয় যেগুলো অনেক সংখ্যক মিউট্যান্ট উৎপন্ন করে এখন দেখা যাক কিভাবে মিউটেশন টেস্টিং কাজ করে প্রকৃতপক্ষে দুটি হাইপোথিসিস রয়েছে যা মিউটেশন টেস্টিংয়ের সাফল্যে সাহায্য করে এটিকে বলা হয় কম্পিটেন্ট প্রোগ্রামার হাইপোথিসিস এবং অপরটিকে বলা হয় কাপলিং এফেক্ট কম্পিটেন্ট প্রোগ্রামার হাইপোথিসিসে বলা হয় যে প্রোগ্রামাররা প্রায় সঠিক প্রোগ্রাম লিখতে পারেন তারা জাঙ্ক স্টেটমেন্ট লেখেন না অর্থবহ প্রোগ্রাম লেখেন শুধুমাত্র এক বা দুই জায়গায় তারা কিছু ছোট ভুল বা এরর করে ফেলেন সুতরাং এটা একটা সম্ভাবনা এবং দ্বিতীয় হাইপোথিসিসটি হলো যখন আমরা বেশকিছু সাধারণ এরর্ ঘটাচ্ছি তখন তা প্রোগ্রামারের দ্বারা সংযোজিত একটা জটিল এরর্ হিসাবে আচরণ করবে সাধারণ বা সরল এররগুলোর একটা সেট কিছু জটিল এররের সমান হয় DeMillo 1978 সালে এই দুই হাইপোথিসিসের প্রস্তাব দিয়েছিলেন এবং এই দুটিই মিউটেশন টেস্টিংয়ের অন্তর্নিহিত থিওরি এই দুই অনুমান থেকেই মিউটেশন টেস্টিং কিভাবে কাজ করে তা জানতে পারা যায় কম্পিটেন্ট প্রোগ্রাম হাইপোথিসিসের ক্ষেত্রে প্রোগ্রামার প্রায় সম্পূর্ণ সঠিক প্রোগ্রামটি লেখেন তারা এমন কোনো জাঙ্ক প্রোগ্রাম লিখেন না যা শত শত বা হাজার হাজার বাগে পরিপূর্ণ এমন কোনো স্টেটমেন্ট তাতে উপস্থিত যা সম্পূর্ণ অর্থহীন তারা এই ধরনের প্রোগ্রাম লেখেন না তারা সঠিক প্রোগ্রামটিই লেখেন যেগুলো কিছু সামান্য সমস্যা ছাড়া প্রায় সম্পূর্ণরূপে নির্ভুল এবং দ্বিতীয় হাইপোথিসিসটি হলো যদি একজন প্রোগ্রামার একটা জটিল বাগ্ সংযোজিত করেন সেটা কতগুলো সাধারণ বাগের একটি সেটের সমতুল্য হবে আমরা বলেছি যে কম্পিটেন্ট প্রোগ্রামার হাইপোথিসিসে প্রোগ্রামগুলো প্রায় সম্পূর্ণরূপে নির্ভুল হওয়ার কাছাকাছি হয় এবং কিছু সামান্য এরর্ বা ত্রুটি এই সমস্ত প্রোগ্রামগুলোকে একটি সম্পূর্ণ সঠিক প্রোগ্রাম থেকে পৃথক করে অন্যদিকে কাপলিং ইফেক্টের ক্ষেত্রে বেশকিছু সাধারণ এররের কারণে সমস্ত জটিল এররগুলোর সৃষ্টি হয় এবং এর ফলে আমরা যদি এই সাধারন এররগুলিকে চেক করি তাহলে তা জটিল এররগুলোকে চেক করার জন্য যথেষ্ট হবে কোনো অত্যন্ত জটিল এরর্ প্রোগ্রামে সংযোজিত করার প্রয়োজন পড়বে না আমাদের সাধারণ এররগুলোই খুব ভালোভাবে প্রোগ্রামারের দ্বারা ঘটে যাওয়া কমপ্লেক্স এররগুলিকে খুঁজে বের করবার জন্য যথেষ্ট হবে এখন এই ডায়াগ্রামটি মিউটেশন টেস্টিং পদ্ধতিটিকে বর্ণনা করছে তাহলে আমাদের কাছে প্রোগ্রাম রয়েছে এবং এরপর কভারেজ ভিত্তিক টেস্টিংয়ের উপর নির্ভর করে আমরা প্রাথমিক টেস্ট কেসগুলোর পরিকল্পনা করি তারপর আমরা টেস্ট কেসগুলোকে রান করাই যদি টেস্ট কেসগুলো বাগের সন্ধান পায় আমরা তখন প্রোগ্রামটিকে ফিক্স করার বা ঠিক করার চেষ্টা করি এখন টেস্ট কেসগুলো আমাদের উদ্দিষ্ট কভারেজ ক্রাইটেরিয়া MCDC বা ইন্ডিপেন্ডেন্ট বা বেসিক পাথ্ কভারেজ বা দুটিকেই অর্জন করে এরপর আমরা মিউটেশন টেস্টিং প্রক্রিয়া আরম্ভ করি অর্থাৎ বহু সংখ্যক মিউট্যান্ট উৎপন্ন করি এবং টেস্ট কেসগুলো ব্যবহার করে এই মিউট্যান্টগুলোকে টেস্ট করি যদি একটা মিউটেটেড প্রোগ্রামের ক্ষেত্রে টেস্ট কেসগুলো ব্যর্থ হয় তাহলে আমরা বলি যে মিউট্যান্টগুলো ডেড বা মৃত আমাদের টেস্ট কেসগুলো যদি পাস করে তাহলে আমরা বলি যে মিউট্যান্টগুলো এলাইভ বা জীবিত রয়েছে এবং আমাদের টেস্ট কেসগুলো এগুলোকে শনাক্ত জন্য যথেষ্ট নয় আমাদের টেস্ট কেসগুলোকে বাড়ানোর প্রয়োজন পড়বে সুতরাং লাইভ মিউট্যান্টগুলো উপস্থিত রয়েছে আমরা সাধারণত বলে থাকি যে আমাদের টেস্ট কেসগুলোতে সমস্যা রয়েছে এবং এই টেস্টগুলো যথেষ্ট নয় আমরা অতিরিক্ত টেস্ট কেস তৈরি করে থাকি এবং এই ভাবেই এটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা বিপুল সংখ্যক মিউট্যান্ট তৈরি করে ফেলছি মূলত আমরা যে প্রাথমিক টেস্ট কেসগুলোকে ডিজাইন করেছিলাম সেই প্রাথমিক টেস্ট কেসগুলো বিভিন্ন ধরনের ফল্টের ক্ষেত্রে ঠিকভাবে কাজ করে কিনা তা চেক করার মাধ্যমে আমরা এগুলোকে আরো শক্তিশালী করে তুলি সুতরাং মিউটেশন টেস্টিং আমাদেরকে টেস্ট কেসগুলোকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে এবং কভারেজ ভিত্তিক টেস্ট পদ্ধতির তুলনায় অনেক বেশি করে প্রোগ্রামগুলির নির্ভরযোগ্যতাকে নিশ্চিত করে শেষ পর্যন্ত বহু সংখ্যক মিউট্যান্ট উৎপন্ন হওয়ার পর আমরা বলে থাকি যে আমাদের মিউটেশন টেস্টিং সম্পূর্ণ হয়েছে এবং সৌভাগ্যবশত এই মিউট্যান্টগুলো উৎপন্ন করা মিউটেন্টের উপর টেস্ট কেসগুলোকে রান করা এই সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব এখনো পর্যন্ত আমরা মিউটেশন টেস্টিংয়ের ভালো দিকটি লক্ষ্য করেছি মিউটেশন টেস্টিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে আমরা এই সমস্য গুলোকে উল্লেখ করিনি এই সমস্যাগুলো হলো যথাক্রমে একটি সমস্যাকে বলা হয় ইকুইভ্যালেন্ট মিউট্যান্ট এক্ষেত্রে সমস্যাটা হলো আমরা একটা বাগ্ উৎপন্ন করেছি একটা মিউট্যান্ট তৈরি করেছি আমরা হয়তো একটা ধ্রুবকের মানের পরিবর্তন ঘটিয়েছি বা দুটো স্টেটমেন্টকে একে অপরের সাথে বদলে দিয়েছি কিন্তু সেক্ষেত্রে এই স্টেটমেন্টের অদল বদল একটা বাগ্ হিসাবে বিবেচিত হয় না কারণ এক্ষেত্রে স্টেটমেন্টগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা নেই অথবা আমরা হয়তো ইকুয়াল অপারেটরকে লেস দ্যান অপারেটরে বদলে দিয়েছি কিন্তু সেক্ষেত্রেও হয়তো কোনো বাগ্ থাকবে না কারণ লেস দ্যান সেখানে ঠিকভাবে কাজ করবে তাহলে এগুলোকে ইকুইভ্যালেন্ট মিউট্যান্ট বলা হয় যখন আমরা একটা প্রোগ্রামে কিছু পরিবর্তন ঘটাই কিন্তু তার ফলে প্রোগ্রামে কোনো বাগ সংযোজিত হয় না সেক্ষেত্রে আমরা একটা সমস্যার সম্মুখীন হই কারণ সেক্ষেত্রে যেহেতু এখানে কোনো বাগ্ নেই আমরা টেস্ট কেসগুলোকে রান করার পর ধরে নেব যে টেস্ট কেসগুলো সমস্যাগুলোকে খুঁজে বের করতে অক্ষম সমস্ত টেস্ট কেসগুলো পাস করে যাবে এবং আমরা মনে করব যে মিউট্যান্টটা অ্যালাইভ রয়েছে এই মিউট্যান্টটিকে সরাবার চেষ্টায় আমরা হয়তো একের পর এক টেস্ট কেসগুলো লিখে চলব কিন্তু কোনো সাফল্য অর্জন করতে পারব না যদিও এগুলো মিউট্যান্ট কিন্তু এগুলো হলো ইকুইভ্যালেন্ট মিউট্যান্ট অর্থাৎ মিউটেটেড অবস্থায় থাকা প্রোগ্রামটি আসল প্রোগ্রামের অর্থাৎ যা সম্পূর্ণ সঠিক এবং যাতে কোনো বাগ্ উপস্থিত নেই তার সমতুল্য হয় সিনটাক্টিকভাবে এটা কিছুটা আলাদা হলেও এটা বাগ্ পূর্ণ নয় অর্থাৎ এটা এমন একটা প্রোগ্রাম নয় যাতে বাগ্ রয়েছে এবং সেইকারণে মিউটেটেড প্রোগ্রাম এবং অরিজিনাল প্রোগ্রামের মধ্যে টেস্টিংয়ের দ্বারা কোনরূপ পার্থক্য নিরুপন করা যায় না সুতরাং যখন আমাদের কাছে ইকুইভালেন্ট মিউট্যান্ট থাকে তখন আমাদের টেস্টিং প্রক্রিয়াগুলো অর্থাৎ স্বয়ংক্রিয় টেস্টিং প্রক্রিয়াগুলো সমস্যার সম্মুখীন হয় এগুলো মিউট্যান্টটিকে লাইভ হিসাবে ফ্ল্যাগ করে দেবে এবং তখন টেস্ট কেসগুলোকে বাড়ানোর প্রয়োজন পড়বে যখনই টেস্ট কেসগুলো ফ্ল্যাগ অনুসন্ধান করে তখন আমাদের ম্যানুয়ালি পরীক্ষা করে দেখতে হবে যে আমরা ইকুইভালেন্ট মিউট্যান্ট খুঁজে পাচ্ছি কিনা এবং আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে টেস্ট কেসগুলো একটা নির্দিষ্ট ধরনের বাগ্ খুঁজে বার করার ক্ষেত্রে যথেষ্ট নয় মিউটেশন টেস্টিং প্রক্রিয়া দ্বারা প্রাপ্ত এই সতর্কীকরণকে আমরা উপেক্ষা করব এটা এই ধরনের ঘটনার একটা উদাহরণ ইফ i 5 ব্রেকস তুমি এখানে পরিবর্তন ঘটাচ্ছ i 5 এখন এরা আসলে একই কারণ এখানে যে টেস্ট কেস পাস করছে আমরা এখানেও সেটাকে পাস করাবো এবং এক্ষেত্রে আমরা বলবো যে এই দুটি হলো ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সুতরাং মিউটেশন টেস্টিংয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো ইকুইভালেন্ট মিউট্যান্ট দ্বিতীয় সমস্যাটি হলো একটা নন ট্রিভিয়াল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বিলিয়ন বা ট্রিলিয়ন মিউট্যান্ট উৎপন্ন করতে পারি এবং প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হওয়া সত্বেও প্রচুর সময় লেগে যেতে পারে এবং ইকুইভ্যালেন্ট মিউট্যান্টগুলোর কারনে বহুসংখ্যক এরর্ ফ্ল্যাগ হয়ে যাবে আমরা শুধুমাত্র কিছু সরল সিনটাক্টিক ফল্ট এবং নির্দিষ্ট ধরনের কিছু ফল্ট উদাহরণস্বরূপ অ্যালগোরিদমিক ফল্ট ইত্যাদির প্রবেশ ঘটাতে পারি আমরা প্রকৃতপক্ষে এগুলোর প্রবেশ ঘটাই না এবং এই ধরনের ফল্টগুলো ধরা যাক অ্যালগোরিদমিক ফল্ট ইত্যাদি এগুলোর ক্ষেত্রে সাধারণত কাপলিং ইফেক্ট প্রযোজ্য হয় না সাধারণ প্রোগ্রামিং বাগ্ যেগুলো প্রোগ্রাম লেখার সময় প্রোগ্রামারের কিছু সাধারন ভুলের কারণে উৎপন্ন হয় সেগুলির ক্ষেত্রে মিউটেশন টেস্টিং খুবই কার্যকরী হয় কিন্তু আরো জটিল বাগগুলির ক্ষেত্রে যেমন আলগরিদমিক বাগ্ পারফরম্যান্স বাগ্ ইত্যাদির ক্ষেত্রে মিউটেশন টেস্টিং সেভাবে কার্যকর হয় না তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে দাও অন্যান্য পদ্ধতির তুলনায় মিউটেশন টেস্টিংয়ের সুবিধাগুলো কি কি এবং এর সবথেকে গুরুত্বপূর্ণ অসুবিধাটা কি এর উত্তর হলো মিউটেশন টেস্টিং স্বয়ংক্রিয়তায় অত্যন্ত ভালোভাবে সাড়া দেয় এবং এটা এমন একটা পদ্ধতি যা আমাদের টেস্ট সুটকে শক্তিশালী করে তুলতে পারে টেস্টিং সম্পূর্ণ করার পর আমরা আমাদের টেস্ট কেসগুলোকে শক্তিশালী করে তোলার জন্য মিউটেশন টেস্টিং সম্পাদন করতে পারি এবং প্রোগ্রামের নির্ভরযোগ্যতা বাড়িয়ে তুলতে পারি মিউটেশন টেস্টিংয়ের একটি অত্যন্ত উল্লেখযোগ্য অসুবিধা হলো ইকুইভ্যালেন্ট মিউট্যান্টগুলোর উপস্থিতি সুতরাং এখানে এই সমাধানটি লেখা রয়েছে মিউটেশন টেস্টিংয়ের সুবিধাগুলো হলো একে যথাযথভাবে স্বয়ংক্রিয় করে তোলা সম্ভব এবং এটি ব্ল্যাক বক্স ও কভারেজ ভিত্তিক টেস্টিং পদ্ধতিগুলোর শক্তি বৃদ্ধি ঘটায় এবং ইকুইভালেন্ট মিউট্যান্টগুলো হলো মিউটেশন টেস্টিংয়ের প্রধান অসুবিধা এবার ইন্টিগ্রেশন টেস্টিংয়ের সম্পর্কে লক্ষ্য করা যাক এখনো পর্যন্ত আমরা ইউনিট টেস্টিং বিষয়ে আলোচনা করছিলাম ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স উভয় টেস্টিং পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম ইউনিটকে টেস্ট করে থাকি প্রকৃতপক্ষে প্রোগ্রাম ইউনিট হলো একটি ফাংশন এটা একটা মডিউলও হতে পারে এখন আমরা আমাদের ফাংশন বা মডিউলগুলোকে টেস্ট করেছি এটা ধরে নিয়ে দেখা যাক কিভাবে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন করি আমাদের আলোচনার শুরুতে আমরা বলেছিলাম কি কারনে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিংয়ের প্রয়োজন পড়ে আমরা বলেছিলাম যে এগুলো আমাদের ইউনিট টেস্টিংয়ে থাকা যেকোনো সমস্যাকে কার্যকরীভাবে ডিবাগ করতে সাহায্য করে ডিবাগিং প্রক্রিয়ার সময় অত্যন্ত সীমিত জায়গায় বাগগুলিকে খুঁজতে হয় এবং সেইকারণে ডিবাগিং একটি অত্যন্ত সাশ্রয়ী প্রক্রিয়া যদি আমরা ইউনিট টেস্টিংকে বাইপাস করে যাই তাহলে সেই সমস্ত বাগগুলো যেগুলোকে খুব কম খরচায় অপসারিত করা যেত সেই বাগগুলিকে অপসারিত করার জন্য আমাদেরকে বহুল পরিমাণে টেস্টিং বা ডিবাগিং খরচ বহন করতে হবে এরপর ইন্টিগ্রেশন টেস্টিং সম্পাদন করতে হবে আমরা মডিউলগুলোর উপর ইউনিট টেস্টিং সম্পাদন করেছি এখন আমরা পরীক্ষা করব এই মডিউলগুলো সঠিকভাবে ইন্টারফেস করছে কিনা আমি বিবৃতিটির পুনরাবৃত্তি করছি ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মাধ্যমে যে সমস্ত বিভিন্ন মডিউলগুলোতে ইউনিট টেস্ট সম্পন্ন করা হয়েছিল সেগুলি ঠিকমত ইন্টারফেস করছে কিনা আমরা তা চেক করি আমরা জানি যে ইউনিট টেস্টিং সম্পাদন করার মাধ্যমে আমরা সেখান থেকে বেশিরভাগ বাগই অপসারিত করে দিয়েছি সেখানে প্রায় কোনো বাগ্ উপস্থিত নেই কিন্তু যখন আমরা দুটো মডিউলকে একত্রিত করি তখন ইন্টারফেসে বাগ্ লক্ষ্য করা যেতে পারে তাহলে এর থেকে ইন্টিগ্রেশন টেস্টিং কোন ধরনের বাগকে টার্গেট করে তার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি তাহলে যদি আমরা জিজ্ঞেস করি যে ইন্টিগ্রেশন টেস্টিংয়ে কোন ধরনের বাগ্ ধরা পড়ে এগুলো হলো ইন্টারফেস বাগ্ যা দুটো মডিউলের মধ্যে ইন্টারফেসিং করে ইন্টারফেসিং বলতে কী বোঝায় একটা ফাংশন অপর ফাংশনকে একটা ভুল প্যারামিটার দ্বারা কল করলে বা কম সংখ্যক অথবা বেশি সংখ্যক প্যারামিটারের মাধ্যমে কোনো ফাংশনকে কল করা বা প্যারামিটারের ধরনের অসংগতি ইত্যাদি ধরা যাক ফাংশনটিকে একটা ইন্টিজার ভ্যালুর মাধ্যমে কল করার পরিবর্তে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালুর দ্বারা কল করা হচ্ছে অথবা একটা স্ট্রিংয়ের প্রয়োজন এবং এটা শুধুমাত্র একটা ক্যারেক্টারকে পাস করাচ্ছে ইত্যাদি সুতরাং এগুলো হলো ইন্টারফেস বাগের উদাহরণ এবং এগুলোই হলো ইন্টিগ্রেশন টেস্টিংয়ের প্রধান টার্গেট ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মূল ভিত্তি হলো কিভাবে মডিউলগুলো বা ইউনিটগুলো পরস্পরকে কল করে এরা কিভাবে পরস্পরকে কল করে তার একটি উদাহরণ হলো স্ট্রাকচার চার্ট এবং এটা আমাদের কাছে থাকলে এই মডিউল স্ট্রাকচার আমাদের কাছে উপলব্ধ হবে যেভাবে মডিউলগুলো পরস্পরকে কল করে সেটাই হলো মডিউল স্ট্রাকচার এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরণের ইন্টাগ্রেশন টেস্টিং পেতে পারি আমরা বিগ বাং অ্যাপ্রোচ টপ ডাউন অ্যাপ্রোচ বটম আপ অ্যাপ্রোচ এবং একটা মিশ্র অ্যাপ্রোচ বা স্যান্ডউইচ অ্যাপ্রোচ পেতে পারি এখন এই অ্যাপ্রোচগুলোকে লক্ষ্য করা যাক এটা হলো স্ট্রাকচারড্ ডিজাইনের একটি উদাহরণ বা কিভাবে দুটি মডিউল পরস্পরকে কল করে তার উদাহরণ M1 M2 কে কল করে M3 এবং M4 এবং M2 M5 M6 কে কল করে M5 M8 কে কল করে M4 M7 এবং M9 কে কল করে এটা খুব ভালো ডিজাইন এটা একটা স্তরযুক্ত ডিজাইন যেখানে মডিউলগুলো একটা হায়ারার্কিতে পরস্পরকে কল করে কিন্তু আমাদের কাছে এমন পরিস্থিতিও থাকতে পারে যেখানে M8 থেকে M6 বা M3 তে কল সম্পর্ক গড়ে উঠেছে ইত্যাদি অর্থাৎ অতটাও ভালো ভাবে ডিজাইন না করা প্রোগ্রামের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি হায়ারার্কিতে নাও ঘটতে পারে এটা একটা ভালোভাবে ডিজাইন করা প্রোগ্রামের উদাহরণ এখানে মডিউলগুলো পরস্পরকে একটা হায়ারার্কিতে কল করে থাকে উচ্চ লেভেলের থাকা একটা মডিউল নিম্ন লেভেলের মডিউলকে কল করে নিম্নতর লেভেলের মডিউলগুলো কখনোই উচ্চতর লেভেলের মডিউলগুলোকে কল করে না অর্থাৎ এটা একটা খুবই ভালো ডিজাইন কিন্তু এছাড়াও আমাদের অন্য ধরনের ডিজাইন থাকতে পারে যেখানে নিম্নতর লেভেলের মডিউল উচ্চতর লেভেলের মডিউলগুলোকে কল করছে এই ধরনের কয়েকটি ঘটনা আমরা দেখতে পাবো কিন্তু এখন দেখা যাক আমরা কোন কোন ভিন্ন উপায়ে মডিউল কলিং স্ট্রাকচারের উপর ভিত্তি করে ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন করতে পারি একটা এটা হতে পারে যে আমরা এই মডিউলগুলোকে ইন্টিগ্রেট করার সিদ্ধান্ত নিতে পারি এবং তারপর এই মডিউলগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করতে পারি কিন্তু যদি আমরা 4 বা 5 টি মডিউলকে একটা স্টেপে ইন্টিগ্রেট করি তখন সেক্ষেত্রে আমাদের আবার একটা সমস্যা দেখা দেবে তা হলো যদি কোনো টেস্ট কেস ব্যর্থ হয় তখন আমাদেরকে বহুসংখ্যক মডিউলকে লক্ষ্য করতে হবে তাহলে যদি মডিউলগুলো নন ট্রিভিয়াল এবং বহু সংখ্যক ভিন্ন ভিন্ন ইন্টারফেসকে সাপোর্ট করা বড় মডিউলগুলো হয় তখন আমরা ইনক্রিমেন্ট ইন্টিগ্রেশন বা ক্রমবর্ধমান ইন্টিগ্রেশন সম্পন্ন করি যেখানে আমরা একবারে কেবলমাত্র একটা মডিউলকে ইন্টিগ্রেট করাই যেহেতু বিগব্যাং ইন্টিগ্রেশন টেস্টিংয়ের নাম থেকে বোঝা যায় যে এটা সমস্ত মডিউলগুলোকে একটামাত্র স্টেপে সমন্বিত করছে তাই প্রথমে বিগ ব্যাং ইন্টিগ্রেশন টেস্টিংয়ের দিকে লক্ষ্য করা যাক অর্থাৎ সমস্ত মডিউলগুলোকে সংযুক্ত সংকলিত করা হবে এবং এরপর এর জন্য আমরা টেস্ট কেসগুলোকে রান করাই কিন্তু এখানে সমস্যাটি হলো বিগ ব্যাং টেস্টিং কেবলমাত্র তখনই কাজ করে যখন আমাদের কাছে দুটি বা তিনটি সাধারণ মডিউল থাকে যদি আমাদের কাছে কয়েক ডজন মডিউল থাকে এবং আমরা বিগ ব্যাং টেস্টিং সম্পন্ন করি তখন অসুবিধাটি হলো এক্ষেত্রে আমাদের ডিবাগিং প্রক্রিয়া অনেক বেশি হয়ে যাবে এর ফলে খরচের পরিমাণ বেড়ে যাবে তাহলে বিগ ব্যাং ইন্টিগ্রেশন পদ্ধতি যেসমস্ত জায়গায় শুধুমাত্র একটি ধাপে ইন্টিগ্রেশন সম্পন্ন হয় সেই সমস্ত অত্যন্ত সাধারণ বা অত্যন্ত ট্রিভিয়াল প্রোগ্রাম টয় প্রোগ্রাম যেখানে আমাদের কাছে দুটো বা তিনটে সাধারণ মডিউল রয়েছে এইসব ক্ষেত্রে প্রযোজ্য হয় এখন অন্যান্য ধরনের বিগ ব্যাং ইন্টিগ্রেশনগুলোকে অন্যান্য টেস্টিংগুলোকে লক্ষ্য করা যাক তাহলে আমরা যা বলেছিলাম সেটাই এখানে লিখেছি তা হলো যদি তোমরা বিগব্যাং টেস্টিং করতে চাও তাহলে তা খুবই মুশকিল হয়ে পড়বে ডিবাগ্ করা বা ত্রুটিগুলোকে খুঁজে বের করা অত্যন্ত জটিল হয়ে যাবে এবং একবার যদি একটা টেস্ট কেস সঠিকভাবে বাগের অবস্থান খুঁজে পেতে ব্যর্থ হয় তাহলে প্রচুর পরিমাণে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এর ফলে ডিবাগিং প্রসেসটি অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে এবার বটম আপ ইন্টিগ্রেশন পদ্ধতি সম্পর্কে জানা যাক বটম আপ ইন্টিগ্রেশন টেস্টিং পদ্ধতিতে আমাদের কাছে এই ধরনের মডিউল স্ট্রাকচার থাকে যা হলো সমস্ত মডিউলগুলোর একটা কল স্ট্রাকচার এবং এটা বটম লেভেল থেকে শুরু হয় যদি আমাদের কাছে একটা ভালোভাবে ডিজাইন করা প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে বটম লেভেলগুলো সুবিন্যস্ত থাকে তখন আমরা সবথেকে নিচের লেভেলটিকে অপর একটি বটম মডিউলের সাথে ইন্টিগ্রেট করাই তারপর আরো একটি বটম মডিউলের সাথে ইন্টিগ্রেটেড করাই ইত্যাদি কিন্তু যখন আমরা এই ইন্টিগ্রেশন করাচ্ছি এগুলো বটম লেভেল মডিউল হওয়ায় আমাদের কাছে এক ধরনের সফটওয়্যার থাকা দরকার যাকে বলা হয় ড্রাইভারস্ রিটেন drivers written এই সফটওয়্যারটি এই বটম মডিউলগুলোকে কল করবে এখানে একটা অসুবিধা হলো টেস্ট ইঞ্জিনিয়াররা সিস্টেম লেভেল ফাংশনগুলোকে পর্যবেক্ষণ করতে পারেনা তারা শুধুমাত্র বটম লেভেল মডিউলগুলোকে টেস্ট করে কিন্তু কেসটি বেশ বড় হতে পারে এবং সাধারণত তারা এই সুবিশাল কেসকে রান করাতে পারে না তারা শুধুমাত্র কিছু ডামি টেস্ট কেসকে পরীক্ষা করে যেগুলো খুবই সাধারণ টেস্ট কেস বা লো লেভেল মডিউল হয় তোমরা জানোই যে লোয়ার লেভেল মডিউল প্রকৃতপক্ষে ইনপুট আউটপুট মডিউল যা ইউজার ইনপুট গ্রহণ করা একটা সাধারণ GUI হতে পারে এটা একটা সাধারন ফাইল রিডার হতে পারে যা একটা ফাইল থেকে কিছু ডাটা পড়তে পারে বা লিখতে পারে বা ইউজার ইন্টারফেসের উপর কোনো ডিসপ্লে লিখতে পারে সুতরাং এগুলো হলো লোয়ার লেভেল মডিউল যেগুলো হায়ারার্কির একেবারে নিচের দিকে অবস্থান করে এরা শুধুমাত্র ইনপুট এবং আউটপুট সম্পাদন করে সেই কারণে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে এই ইনপুট আউটপুটগুলো ঠিকমত কাজ করছে কিনা আমরা সিস্টেম লেভেল টেস্ট কেসগুলোকে যেকোনোভাবে রান করাতে পারি না বটম আপ টেস্টিং কিভাবে কাজ করে তা লক্ষ্য করা যাক তাহলে আমরা এখানে একটা মডিউল নিচ্ছি এবং এরপর একে একই লেভেলে থাকা অপর একটি মডিউলের সাথে ইন্টিগ্রেট করা হলো তার কারণ একই লেভেলে এমন কোনো মডিউল নেই যা উচ্চতর লেভেলের মডিউলের সাথে ইন্টিগ্রেটেড রয়েছে এরপর আমরা আরও একটি মডিউলের সাথে এটি ইন্টিগ্রেট করলাম এবং তারপর তার পরের মডিউল এবং তারপরের মডিউল এইভাবে ইন্টিগ্রেট করলাম এরপর আমরা এর পরবর্তী উচ্চতর লেভেলের মডিউলকে ইন্টিগ্রেট করলাম এবং রুট লেভেল মডিউল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে থাকবো তাহলে আমরা অত্যন্ত সাধারণ কিছু ইন্টিগ্রেশন টেস্টিং পদ্ধতি লক্ষ্য করলাম আরো কিছু ইন্টিগ্রেশন টেস্টিং পদ্ধতি সম্পর্কে পরবর্তী সেশনে আমরা আলোচনা করব ধন্যবাদ Glossary English word Word Meaning Advantage অ্যাডভান্টেজ সুবিধা Automated অটোমেটেড স্বয়ংক্রিয় Constant কনস্ট্যান্ট ধ্রুবক Disadvantage ডিস্অ্যাডভান্টেজ অসুবিধা Equivalent ইকুইভ্যালেন্ট সমতুল্য Fault ফল্ট ত্রুটি Initial ইনিশিয়াল প্রাথমিক Technique টেকনিক পদ্ধতি Welcome ওয়েলকাম স্বাগত